আমরা এখন Michaelis Menten কাইনেটিকস এর সমীকরণটি দেখব এখানে পদ্ধতির মাধ্যমে উৎসেচক ও সাবস্ট্রেট উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে সেই উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙ্গে গিয়ে উৎসেচক ও প্রোডাক্ট তৈরি করে এবং উৎসেচক আগের অবস্থায় ফিরে আসে এটি একটি সাধারণ বিক্রিয়া অন্যান্য বিক্রিয়ার মতই তবে এখানে উৎসেচক দ্বারা বিক্রিয়াটি ঘটে এখন আমরা Michaelis Menten kinetics এর বিভিন্ন পরিবর্তিত রূপ নিয়ে আলোচনা করব এই ধরনের ঘটনাকে সহজেই একটি ফ্রেমওয়ার্ক এর মধ্যে রাখা যায় এখন আমরা অন্যান্য কাইনেটিকস গুলি আলোচনা করবো যেখানে একটি উৎসেচক সাবস্ট্রেট এর সঙ্গে বিক্রিয়া করার সময় বিভিন্ন ধরনের বাধকতার উপস্থিত থাকে ইনহিবিটর উৎসেচক এর সঙ্গে বসে গিয়ে ইনহিবিট করে এবং সাবস্ট্রেট এর সঙ্গে প্রতিযোগিতা করে উৎসেচক এর কার্যকারিতা হ্রাস করে অন্যভাবে বলতে গেলে এই ধরনের বিক্রিয়ার সমীকরণটি হল সাবস্ট্রেট উৎসেচক এর সঙ্গে যুক্ত হয়ে উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে এটি একটি দ্বিমুখী পরিবর্তনশীল বিক্রিয়া যেখানে k1 হলো সম্মুখ বিক্রিয়ার হার এবং k2 হলো বিপরীত বিক্রিয়ার হার এরপর উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙ্গে গিয়ে প্রোডাক্ট তৈরি করে এটি Michaelis Menten এর একটি সহজ প্রকাশ বিক্রিয়ার সঙ্গে ইনহিবিটর যুক্ত হলে তা উৎসেচক এর সঙ্গে বিক্রিয়া করে এবং উৎসেচক ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হয় এই ধরনের বিক্রিয়ার পদ্ধতিকেই কম্পিটিটিভ ইনহিবিশন বলে তোমাদের সময় থাকলে তোমরা চেষ্টা করতে পারো এবং এটি সময় লাগলে আমি সমস্ত ধরনের প্রকার গুলি আলোচনা করব এটি Michaelis Menten কাইনেটিক এর একটি পরিবর্তিত রূপ একটি জটিল ব্যাপার কারণ এখানে আরো একটি বিক্রিয়া ঘটছে এবং তোমাদের দেখতে হবে যে এটি কিভাবে ঘটছে তোমরা যদি দেখো তাহলে দেখবে এটি ঘটতে কিছু সময় লাগছে এখানে আমরা v পাব এবং এটি একটি ব্যাচ সিস্টেমে ঘটছে সুতরাং আয়তন এর উপর নির্ভর করে জমা হারের সঙ্গে হিসেব করে কত প্রোডাক্ট তৈরি হচ্ছে তা পাওয়া যায় এর সমীকরণ হলো এখানে I হল ইনহিবিটর এর ঘনত্ব এবং এটিকে ইচ্ছে করেই এভাবে সাজানো হয়েছে তোমাদের নিশ্চয়ই Michaelis Menten এর সমীকরণটি মনে আছে যা হলো vvmSKmS Km পরিবর্তিত করে Km করা হয় সুতরাং এক্ষেত্রে কম্পিটিটিভ ইনহিবিটর কাজ করলে পরিবর্তিত হয় এই পদ্ধতিতে ইনহিবিটর উৎসেচক এর সঙ্গে বসে সাবস্ট্রেট এর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং এই কারণে উৎসেচক এর কার্যকারিতা হ্রাস পায় এক্ষেত্রে কেবলমাত্র K m প্রভাবিত হয় কিন্ত v m একই থাকে K I হলো k 6 যা হলো বিপরীত বিক্রিয়া বাই k 5 সামনের বিক্রিয়ার হার ধ্রুবক বিপরীত বিক্রিয়ার ধ্রুবক বাই সামনের বিক্রিয়ার হার ধ্রুবক আগে যা বলা হয়েছে v m একই থাকবে সুতরাং K m পরিবর্তনশীল হবে সুতরাং এখন Lineweaver Burk plot এ দেখবো যে নতির পরিবর্তিত হয়েছে এবং ছেদ বিন্দু আছে এটি তোমাদের বুঝিয়ে দেবে এবং একটি সমস্যা দিয়ে দেখে নেব কিভাবে এটি সমাধান করা যায় এরপরের যে বিষয়টি রয়েছে দ্বিতীয় ধরনের ইউনিভিশন কে বলে non competitive ইনহিবিশন এই ধরনের ইনহিভিশনে ইনহিবিটররা উৎসেচক এর সঙ্গে এবং উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেস এর সঙ্গে বসতে পারে এটির সমীকরণ হলো এটি একটি Michaelis Menten এর সমীকরণ প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই S যুক্ত E পরিবর্তনশীল ভাবে E S তৈরি করে এবং অপরিবর্তনশীল ভাবে E যুক্ত P তৈরি করে উৎসেচক এর সঙ্গে ইনহিবিটর যুক্ত হলে ইঞ্জাইম উৎসেচক ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হয় এনজাইম উৎসেচক ইনহিবিটর কমপ্লেক্সটি পরিবর্তনশীল ভাবে উৎসেচক কমপ্লেক্স তৈরি করতে পারে সুতরাং এটি একটি অতিরিক্ত বিক্রিয়া যেখানে non competitive উৎসেচকের উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হতে পারে আমরা এই পদ্ধতিটির আরো বড় পদ্ধতির মাধ্যমে যেতে পারি যেটি Michaelis Menten দিয়ে ব্যাখ্যা করা যায় এবং ব্যালেন্সও করা যায় তোমরা যদি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে তোমরা ব্যাচ পদ্ধতিতে পাবে v সমান non competitive ইনহিভিশন এর ক্ষেত্রে এখানে V m পরিবর্তিত হয় কিন্তু K m হয়নি এরপর আমরা আরেকটি অন্যধরনের ইউনিভিশন দেখব এবং তারপর আমরা একটি সমস্যা তৈরি করব আমার মনে হয় এই ছোট লেকচারটিতে এভাবেই এটি করা সম্ভব তৃতীয় ধরনের ইনহিবিশন হলো আন কম্পেটিটিভ ইনহিবিশন প্রথম ধরনের ছিল competitive তারপর non competitive এবং অবশেষে un competitive un competitive ইনহিবিশন এর ক্ষেত্রে কেবলমাত্র উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গেই বসতে পারে competitive ইনহিবিশন এর ক্ষেত্রে এটি উৎসেচক এর সঙ্গে বসে non competitive ইউনিভিশন এর ক্ষেত্রে এটি উৎসেচক এবং উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেস এর সঙ্গে বসে un competitive এর ক্ষেত্রে কেবলমাত্র উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেস এর সঙ্গে বসে এক্ষেত্রে বিক্রিয়ার পদ্ধতিটি Michaelis Menten যুক্ত উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স যুক্ত I যা পরিবর্তিত বিক্রিয়ার মাধ্যমে উৎসেচকসাবস্ট্রেট ইনহিবিটর কমপ্লেক্স এর মান দেয় এখান থেকে ডেরিভেশন হিসেবে পাই এখানে আমরা দেখতে পাব un competitive এর ক্ষেত্রে V m এবং K m পরিবর্তিত হয় সুতরাং এটি হলো তিন ধরনের কাইনেটিকস আমরা এই কোর্সএ দেখে নেব আরো ভালভাবে বোঝার জন্য আমরা একটি সমস্যা তৈরি করব যদিও আরো অন্যান্য ধরনের কাইনেটিকস আছে তবে আমরা এই কোর্সে সেগুলি আলোচনা করব না সমস্যাটিতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস আলোচনা করব উৎসেচক কে ধরে নেয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন নিয়েই তৈরি আমরা অন্য ধরনের উৎসেচক নিয়ে আলোচনা না করে প্রোটিন ধর্মী উৎসেচক নিয়ে আলোচনা করব উৎসেচক গুলি তাদের কাজের জন্য কতগুলি শর্ত রয়েছে অর্থাৎ প্রোটিন গুলি কিভাবে ফোল্ড হয়েছে তার উপর নির্ভর করে এবং এই ব্যাপারটি তোমরা তোমাদের সাধারণ বায়োলজির ক্লাসে জেনেছো সুতরাং ফোল্ডিং যদি ঠিকঠাক না হয় তাহলে এর কাজও ঠিকঠাক হবে না অর্থাৎ উৎসেচক কার্যকর হবে না এখন যদি উৎসেচকের একটিভ দিকগুলি পরিবর্তিত করে দেওয়া হয় তবে উৎসেচক গুলি কার্যকরীভাবে অক্ষম হয়ে পড়বে এই কাজটিকে না হতে দেওয়ার জন্য এবং একই উৎসেচক কে বারবার ব্যবহারের জন্য উৎসেচক কে অচল করে দেওয়া হয় এই কাজটি করার জন্য উৎসেচকের সেই অংশ নেয়া হয় যেটি উৎসেচক এর কাজ করার জন্য খুব একটা প্রয়োজনীয় নয় এক্ষেত্রে উৎসেচকের অকার্যকরই দিকে অন্য কোন বস্তুর সঙ্গে আটকে দেয়া হয় যেটি হতে পারে একটি ছিদ্রযুক্ত ম্যাট্রিক্স যেমন বেড বা জেল অথবা একটি বেড এর সঙ্গে যেটি কিনা ওই উৎসেচক কে ইম্যবিলাইজ করে রাখলেও তার কোনো ক্ষতি করে না অনেক ক্ষেত্রে উৎসেচককে ছিদ্রযুক্ত মাধ্যমের সঙ্গে বায়োরিক্টর এর মধ্যে উৎসেচকের বিক্রিয়ার জন্য রাখা হয় এই বিড বা জেল গুলি সহজেই দেখা যায় এবং রিএক্টটারে যুক্ত করা যায় ও স্টিয়ারেট পরিবেশে রিঅ্যাক্টরের রাখা যায় এরপর সবগুলিকে সেই বিড বা জেল এর সঙ্গে দিয়ে দিলে তা ওখানে থাকা উৎসেচক এর সঙ্গে বিক্রিয়া করে এবং প্রোডাক্ট তৈরি করে তা বেরিয়ে আসে এছাড়াও এটি বেডে ঘটতে পারে যেখানে বেড ম্যাট্রিক্স এর সঙ্গে সাবস্ট্রেট সলিউশন ওপর থেকে যেতে দেয়া হয় এবং যখন এটি বেড থেকে বাইরে বেরিয়ে আসে তখন পরিবর্তন হয়ে যায় সুতরাং এটি হলো একটি উদাহরণ যেখানে উৎসেচক কে আমরা চলনে অক্ষম করে দিচ্ছি এই ধরনের প্রক্রিয়াটি ইন্ডাস্ট্রিতে বহুল পরিমানে ব্যাবহার হয় সুতরাং এটি ইন্ডাস্ট্রির জন্য একটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া এছাড়াও এদেরকে জেল বানানো পার্টিকেল ছোট জায়গার মধ্যে এনজাইম গুলিকে বায়োসেন্সর হিসাবে ব্যবহার করা যায় ধরে নেয়া হলো প্লাস্টিক বা ভারী ধাতু বা গ্লুকোজকে চেনার জন্য উৎসেচককে চলনক্ষম করার জন্য গ্লুকোজ অক্সিডেজ কে যদি ইম্যবিলাইজ করে গ্লুকোজের সেন্সর হিসেবে সঠিকভাবে ব্যবহার করা হয় এই পদ্ধতিটি সাধারণভাবে করা হয়ে থাকে এছাড়াও আরো অন্যান্য কাজের জন্য এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে ফার্মা ইন্ডাস্ট্রিতে penicillin acylase কে ইম্যবিলাইজ করে পেনিসিলিন G থেকে 6 APA তৈরি করা যায় আমরা আগে দেখেছি যে 6 APA এটি একটি ভালো অ্যান্টিবায়োটিক এবং পেনিসিলিন থেকে 6 APA দিয়ে পেনিসিলিন G তৈরির প্রক্রিয়াটি রিঅ্যাক্টরের মধ্যে উৎসেচকের ইম্যবিলাইজ করে ইন্ডাস্ট্রিতে করা সম্ভব ফুড ইন্ডাস্ট্রিতে গ্লুকোজ কে ব্যবহার করা হয় সুইট ইনভার্ট সুগার তৈরিতে যেটি গ্লুকোজ এবং এটি করা হয় গ্লুকোজ আইসোমারএজ কে ইম্যবিলাইজ করে এনার্জি ইন্ডাস্ট্রিতে জৈব তেল থেকে জৈব ডিজেল তৈরি করার সময় ইম্যবিলাইজ করা হয় এই পেপার টিতে কিছু রেফারেন্স দেওয়া আছে এবং তার সঙ্গে কিছু অন্যান্য তথ্য দেওয়া আছে তোমরা এগুলো দেখতে পারো এখানে সম্পূর্ণ রেফারেন্স দেওয়া আছে যেটি 2010 সালে জার্নাল অফ বায়োলজিক্যাল সাইন্স Khan এবং Alzohairy দ্বারা প্রকাশিত সেখানে শিরোনামটি ছিল recent advances and applications in immobilization enzyme technologies a review সুতরাং তোমাদের যদি এ বিষয়ে আরো জানার ইচ্ছে থাকে তোমরা সদ্যপ্রকাশিত আরো পেপার পড়তে পারো শুধুমাত্র উৎসেচক নয় কোষ কেও ইমমবিলাইজ করা যায় এই পদ্ধতিতে কোষেরা বায়ো রিএক্টরের মধ্যে কঠিন পরিবেশ থেকে বেঁচে থাকতে পারে এবং কোষগুলি নিজেদেরকে প্রটেক্ট করতে পারে এগুলি ছাড়াও হারের দিক থেকে আরও কিছু কনসেপ্ট রয়েছে তোমরা ইম্যবিলাইজ কোষ ইম্যবিলিজড ইঞ্জাইম এবং অবশ্যই ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হওয়া পদ্ধতি ব্যাবহার করতে পার যার মাধ্যমে কোষকে বিশেষভাবে অধ্যয়ন করা হয় এরপর আমরা প্র্যাকটিস সমস্যার 22 নিয়ে আলোচনা করবো এবং আমরা এই লেকচারটি শেষ করব পরের লেকচারে আমি তোমাদের এই সমস্যাগুলো সমাধান করব সমস্যা 22 তে যাওয়ার আগে আমরা একটু ছোট করে পুরানো জিনিস গুলো আলোচনা করে নেব যেখানে আমরা দেখেছিলাম Michaelis Menten কাইনেটিকস এর পদ্ধতি আমরা বিশেষ করে আলোচনা করেছিলাম কিভাবে উৎসেচকের কাইনেটিকস বাধাপ্রাপ্ত হয় আমরা তিন ধরনের ইউনিভিশন কাইনেটিকস আলোচনা করেছিলাম কম্পিটিটিভ non competitive এবং un competitive কি কি ঘটনা ঘটে থাকে বিশেষ করে এই ধরনের ইনহিভিশন এর প্রধান পার্থক্য গুলি কি এবং এর ফলে কাইনেটিকস এর প্রকাশে কি পরিবর্তন ঘটে প্রথম এবং দ্বিতীয় অবস্থায় কি কি পরিবর্তন ঘটে এবং তৃতীয় অবস্থাতেও কি পরিবর্তন ঘটে এবং সর্বমোট আমরা দেখেছি এগুলো কিভাবে কাজ করে এরপর আমরা আলোচনা করেছিলাম কিভাবে ইমমবিলাইজ উৎসেচক গুলিকে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এগুলো বলে আমরা এখন 22 সমস্যা আলোচনা করব একটি সাধারণ উৎসেচক Michaelis Menten এর সমীকরণ কে নিয়ে কাজ করে যেখানে একটি সাবস্ট্রেট S একটি প্রোডাক্ট P তৈরি করে এটি হওয়ার ফলে যে তথ্য তৈরি হয় তা Michaelis Menten এর প্যারামিটার অনুযায়ী তার মান পাওয়া সম্ভব এই অবস্থায় আরেকটি সাবস্ট্রেট বা ইনহিবিটর বিভিন্ন ঘনত্তে থাকতে পারে এখানে বিভিন্ন ধরনের ইনহিবিটর এর প্রকার এবং ইনহিবিশন কনস্ট্যান্ট আলোচনা করা যেতে পারে এখানে Michaelis Menten এর প্যারামিটারগুলো কে কাজে লাগিয়ে v max Km বার করা যায় যেখানে মিলিমোল পার মিনিট এবং Km হলো মিলিমিটার গুলির ঘনত্ব 0 05 1 5 এবং 10 হতে পারে আমরা এভাবেই Michaelis Menten প্যারামিটারগুলো পেয়েছি এবং v m অবস্থা বিভিন্ন ইউনিটের ইনহিবিটর এর উপস্থিতিতে কেমন হয় তা পেয়েছি তোমাদের সামনে একটা প্রশ্ন রাখা হলো যেখানে ইনহিবিটার ধ্রুবক এর মান নির্ণয় করতে বলা হলো তোমরা এটা চেষ্টা করো এবং যখন আমরা পরবর্তী লেকচারে সামনে আসব তখন এটিকে এগিয়ে নিয়ে যাব